একবার আপনার কাজের ডিসক্লোজার হয়ে গেলে আবিষ্কারটির পেটেন্ট করা যায় কিনা তা বোঝার জন্য আপনি একটি অনুসন্ধান করবেন একবার আপনার কাজের ডিসক্লোজার হয়ে গেলে আবিষ্কারটির পেটেন্ট করা যায় কিনা তা বোঝার জন্য আপনি একটি অনুসন্ধান করবেন আমরা ইতিমধ্যে উল্লেখ করেছি অনুসন্ধানের ফলাফল ডিসক্লোজারের কোয়ালিটির উপর নির্ভর করবে আমরা ইতিমধ্যে উল্লেখ করেছি অনুসন্ধানের ফলাফল ডিসক্লোজারের কোয়ালিটির উপর নির্ভর করবে সুতরাং আপনার চেষ্টা বা ডিসক্লোজারের প্রক্রিয়াগুলি কতটা রিগোরাস হবে সেটাই প্রকৃতপক্ষে আপনার অনুসন্ধানের রিপোর্টের কোয়ালিটি নির্ধারণ করবে সুতরাং আপনার চেষ্টা বা ডিসক্লোজারের প্রক্রিয়াগুলি কতটা রিগোরাস হবে সেটাই প্রকৃতপক্ষে আপনার অনুসন্ধানের রিপোর্টের কোয়ালিটি নির্ধারণ করবে এখন আপনাকে কীওয়ার্ডগুলি শনাক্ত করতে হবে কারণ একটি আবিষ্কার কিওয়ার্ডগুলির মাধ্যমে অনুসন্ধান করা হয় এখন আপনাকে কীওয়ার্ডগুলি শনাক্ত করতে হবে কারণ একটি আবিষ্কার কিওয়ার্ডগুলির মাধ্যমে অনুসন্ধান করা হয় আপনাকে কিওয়ার্ডসের প্রতিশব্দও খুঁজে বার করতে হবে কারণ যদি এমন কোন শব্দ থাকে যা বিকল্পভাবে ব্যবহার করা যায় তবে আপনাকে প্রতিশব্দ অনুসন্ধান করতে হবে পরে বিকল্প শব্দের অনুসন্ধানও করতে পারেন আপনাকে কিওয়ার্ডসের প্রতিশব্দও খুঁজে বার করতে হবে কারণ যদি এমন কোন শব্দ থাকে যা বিকল্পভাবে ব্যবহার করা যায় তবে আপনাকে প্রতিশব্দ অনুসন্ধান করতে হবে পরে বিকল্প শব্দের অনুসন্ধানও করতে পারেন আপনি বিশেষজ্ঞদের দ্বারা ব্যবহৃত শব্দের পাশাপাশি সাধারণ ব্যক্তির দ্বারা ব্যবহৃত শব্দ দেখতে পারেন আপনি বিশেষজ্ঞদের দ্বারা ব্যবহৃত শব্দের পাশাপাশি সাধারণ ব্যক্তির দ্বারা ব্যবহৃত শব্দ দেখতে পারেন আপনি সাধারণত ট্রেডমার্কগুলি এড়িয়ে যাবেন কারণ অনুসন্ধান করার সময় ট্রেডমার্ক ব্যবহার হয় না আপনি সাধারণত ট্রেডমার্কগুলি এড়িয়ে যাবেন কারণ অনুসন্ধান করার সময় ট্রেডমার্ক ব্যবহার হয় না আপনি ব্র্যান্ড নামের পরিবর্তে একটি জেনেরিক শব্দ ব্যবহার করবেন আপনি ব্র্যান্ড নামের পরিবর্তে একটি জেনেরিক শব্দ ব্যবহার করবেন অনুসন্ধানের সময় আপনি নির্দিষ্ট প্রশ্নগুলির সন্ধান করছেন বা আপনি কিছু নির্দিষ্ট প্রশ্নের উত্তর খুঁজছেন অনুসন্ধানের সময় আপনি নির্দিষ্ট প্রশ্নগুলির সন্ধান করছেন বা আপনি কিছু নির্দিষ্ট প্রশ্নের উত্তর খুঁজছেন যেমন আবিষ্কারের অবজেক্টিভ টি কি আবিষ্কারটি কার্যকর করার বেস্ট মেথড কি এবং আবিষ্কারটির প্রভাব কি যেমন আবিষ্কারের অবজেক্টিভ টি কি আবিষ্কারটি কার্যকর করার বেস্ট মেথড কি এবং আবিষ্কারটির প্রভাব কি একবার আপনি এটি বুঝতে পারলে অনুসন্ধান করা আপনার পক্ষে সহজ হবে একবার আপনি এটি বুঝতে পারলে অনুসন্ধান করা আপনার পক্ষে সহজ হবে কারণ সম্ভবত বর্তমান পেটেন্টটি র কাজ করার সেরা পদ্ধতি টাই দাবি করা হয়েছে এবং তার অবজেক্টিভ ও প্রভাবেরও বর্ণনা করেছে কারণ সম্ভবত বর্তমান পেটেন্টটি র কাজ করার সেরা পদ্ধতি টাই দাবি করা হয়েছে এবং তার অবজেক্টিভ ও প্রভাবেরও বর্ণনা করেছে অনুসন্ধানের জন্য কিছু টিপস রয়েছে তবে কিভাবে অনুসন্ধান করতে হবে তার জন্য আপনি পাবলিক ডোমেইনে যথেষ্ট পরিমাণে মেটেরিয়াল খুঁজে পাবেন অনুসন্ধানের জন্য কিছু টিপস রয়েছে তবে কিভাবে অনুসন্ধান করতে হবে তার জন্য আপনি পাবলিক ডোমেইনে যথেষ্ট পরিমাণে মেটেরিয়াল খুঁজে পাবেন উদাহরণস্বরূপ আপনি প্রতিশব্দ অ্যাভয়েড করবেন উদাহরণস্বরূপ আপনি প্রতিশব্দ অ্যাভয়েড করবেন যেমন কারেন্ট শব্দটির অর্থ বর্তমান বা আপটুডেট বা জলের স্রোতও হতে পারে যেমন কারেন্ট শব্দটির অর্থ বর্তমান বা আপটুডেট বা জলের স্রোতও হতে পারে সুতরাং আপনি বুলিয়ান অপারেটরগুলো নির্দিষ্ট শব্দগুলি ড এড়িয়ে যেতে করতে ব্যবহার করবেন যেগুলোকে আপনি অনুসন্ধানের মধ্যে রাখতে চান না সুতরাং আপনি বুলিয়ান অপারেটরগুলো নির্দিষ্ট শব্দগুলি ড এড়িয়ে যেতে করতে ব্যবহার করবেন যেগুলোকে আপনি অনুসন্ধানের মধ্যে রাখতে চান না আপনার অনুসন্ধানের ক্ষেত্রের সুযোগের উপর নির্ভর করে ডাটাবেসগুলি সন্ধান করবেন আপনার অনুসন্ধানের ক্ষেত্রের সুযোগের উপর নির্ভর করে ডাটাবেসগুলি সন্ধান করবেন এটি এমন কিছু যা আমরা প্রায়র আর্টের লেসনে আলোচনা করেছি এটি এমন কিছু যা আমরা প্রায়র আর্টের লেসনে আলোচনা করেছি আপনি পেটেন্টগুলি সন্ধান করবেন আপনি কিওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে নির্দিষ্ট টার্মগুলি একবার শনাক্ত করে আপনি সেই সম্পর্কিত পেটেন্টগুলি সন্ধান করবেন আপনি পেটেন্টগুলি সন্ধান করবেন আপনি কিওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে নির্দিষ্ট টার্মগুলি একবার শনাক্ত করে আপনি সেই সম্পর্কিত পেটেন্টগুলি সন্ধান করবেন এটি ক্লাসিফিকেশন কোড ব্যবহার করেও করা যায় যা আমরা পেটেন্টক্লাসিফিকেশনের লেসনে আলোচনা করেছি এটি ক্লাসিফিকেশন কোড ব্যবহার করেও করা যায় যা আমরা পেটেন্টক্লাসিফিকেশনের লেসনে আলোচনা করেছি